আমরা খুব গুরুত্বপূর্ণ কিন্ত সাধারণ রিয়েল টাইম টাস্ক শিডিয়ুলারের দিকে নজর রেখেছি যা একটি চক্রাকার শিডিয়ুলার হিসাবে পরিচিত আমরা দেখেছি যে ডিজাইন প্যারামিটারগুলি প্রোগ্রামার দ্বারা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় একটি প্রধান চক্র যা নির্ধারণ করা সহজ যা পর্যায়ক্রমিক কার্যগুলির সময়কালগুলির এলসিএম এবং ছোট চক্রটিকে ফ্রেম হিসাবে ব্যবহার করা হয় এটি বেশ কিছু বাধা মেটাতে পারে উদাহরণ স্বরূপ দেখবো আমাদের ৩ টি পর্যায়ক্রমিক কাজ আছে T1 কার্যকর করার সময় ১ এবং সময়কাল ৪ এবং সময়সীমা ৪ টাস্ক 2 কার্যকর করার সময় ১ এবং সময়কাল এবং সময়সীমা ৫ ইউনিট টাস্ক 3 কার্য সম্পাদনের সময় ১৫ ইউনিট কার্যকাল এবং সময়সীমা ২০ ইউনিট আমাদের উপরের জন্য সময়সূচী তৈরি করতে হবে একবার আমরা শিডিউলটি তৈরি করলে এটি একটি প্রধান চক্রের সময়সূচী হিসাবে সংরক্ষণ করা যাবে এবং তারপরে চক্রীয় কার্যনির্বাহী প্রতিটি ফ্রেমের বাধায় পরবর্তী কাজটি আনতে থাকবে T1 T2 T3 এই ৩টি কর্মের প্রধান চক্রের কার্যকাল ৪ ৫ এবং ২০ রয়েছে প্রধান চক্রটি T1 T2এবং T3 এর LCM যা ২০ প্রধান চক্র হিসাবে দেয় পরবর্তী জিনিসটি ফ্রেমের আকার নির্বাচন করা এবং এটি ৩টি সীমাবদ্ধতা পূরণ করতে পারে প্রথম সীমাবদ্ধতা হল ফ্রেমের আকার অবশ্যই বড় চক্রকে বিভক্ত করতে পারবে এবং প্রধান চক্রটি ২০ এবং এটি আমাদের কিছু পৃথক মান দেবে আমরা যে ফ্রেমের আকার পাই তা হল ১ ২ ৪ ৫ ১০ এবং ২০ দ্বিতীয় সীমাবদ্ধতা হল ফ্রেমের আকারের উপর একটি নিম্ন সীমা স্থাপন করবে এবং প্রতিটি কার্য সম্পাদনের সময় অবশ্যই একটি ফ্রেমের সাথে সামঞ্জস্য রাখবে এটি থেকে আমরা বুঝতে পারি যে ফ্রেমের আকার অবশ্যই কার্য সম্পাদনের প্রতিটি সময়ের চেয়ে বেশি হবে ১ ১ ১৫ এর জন্য কার্য সম্পাদনের সময়টি কমপক্ষে ২হতে হবে যেহেতু ১ বাতিল হয়েছে আমাদের ২ ৪ ৫ ১০ এবং ২০ এর মধ্যে বেছে নিতে হবে তৃতীয় সীমাবদ্ধতা হল যে কোন কার্যের আগমনের এবং সময়সীমার মধ্যে অবশ্যই একটি স্পষ্ট ফ্রেম থাকতে হবে এবং আমরা যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি নিশ্চিত করি তবে তা সমস্ত ক্ষেত্রেই বহাল থাকবে প্রতিটি কাজের জন্য আমাদের কাছে 2F GCDF pi ≤ di পরীক্ষা করতে হবে ৩ টি কার্যের জন্য এবং বিভিন্ন ফ্রেমের আকারের জন্য ফ্রেম সাইজ ২দিয়ে শুরু করা যাক প্রধান চক্রটি ২০ এবং ফ্রেম মাপ ২ ৪ ৫ ১০ হয় যেহেতু ১ বাতিল করা হয়েছে যা কার্য সম্পাদনকে ধরে রাখে না ফ্রেমের আকার ২এর জন্য তৃতীয় সীমাবদ্ধতা হল 2F GCDF p1 ≤ di কার্য ১এর সময়কাল ৪ অতএব ৪ ২২ এবং ২ ≤ d1 এক নম্বর টাস্কের জন্য সময় সীমা ৪ যার জন্য এটি সঠিক ভাবে ধারণ করে ফ্রেম আকার ২ সহ দ্বিতীয় টাস্কের জন্য পরীক্ষা করা হচ্ছে এবং আমরা একই জিনিসটি অনুসরণ করব এখানে GCD F ২ এবং F ২ সুতরাং ৪ ১ ≤ ৫ এটি যেমন ঠিক আছে তেমনিভাবে আমরা তৃতীয় কার্য F ২০ পরীক্ষা করি F ২ এবং তাই GCD হল ২ এবং এটি ধারণ করতে সক্ষম সুতরাং ২ হল একটি সম্ভাব্য ফ্রেম আকার এবং নীচের সময়সূচী দ্বারা প্রয়োজনীয় ফ্রেমের সংখ্যা সম্পর্কে সম্পর্কিত ফ্রেমের আকার ৪ ৫ এবং ২০ একটি প্রধান চক্রের মধ্যে তৃতীয় কার্য একবার ঘটবে দ্বিতীয় কার্যটি ৪ বার এবং প্রথম টাস্কটি ৫ বার ঘটবে ১৫৪১০ এবং ৯১১০ আমাদের কমপক্ষে ১০ টি ফ্রেম প্রয়োজন এবং তাই এটি F ২ রাখে ফ্রেম আকার ৪এর জন্য যেমন আমরা জানি যে টাস্ক আগমন এবং চূড়ান্ত সময়সীমার মধ্যে অবশ্যই একটি স্পষ্ট ফ্রেম থাকতে হবে এবং এটি 2 F GCD F pi এক্সপ্রেশন দিয়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কাজের জন্য এটি কার্যকর হবে না এখানে ৫টি ফ্রেম রয়েছে যা একটি বড় চক্রের মধ্যে পাওয়া যায় কারণ ফ্রেমের আকার ৪হয় তাই এখানে ৫টি ফ্রেম পাওয়া যাবে এবং এখানে ৩ টি কাজের জন্য আমাদের ১০ টি ফ্রেম দরকার হবে F এর মান ৪ এর সমান হওয়া উপযুক্ত নয় এটি সময় সীমাবদ্ধতা লঙ্ঘন করে এবং শিডিউল বিকাশের জন্য পর্যাপ্ত ফ্রেম পাওয়া যায় না এবং সেইজন্য ফ্রেম আকার ৫ ১০ ইত্যাদি অনুসন্ধানের কোনও অর্থ নেই কারণ উপলব্ধ ফ্রেমের সংখ্যা এখনও কম থাকবে ফ্রেমের আকার ২ হলে এটিই বেছে নেওয়া যায় এবং আমরা সহজেই শিডিয়ুলটি বিকাশ করতে পারি অর্থাৎ কোন ফ্রেমে কোন টাস্কটি কার্যকর করবে সেটি দেখতে পারি তবে যদি আমরা সমস্ত সম্ভাব্য ফ্রেম মাপার চেষ্টা করে দেখি এবং ফ্রেমের মাপগুলির মধ্যে কোনওটিই উপযুক্ত নয় তবে এই ক্ষেত্রে সমস্যা সৃষ্টিকারীটি হল যার বেশি সময়ের প্রয়োজন সেটি উদাহরণস্বরূপ যদি আমাদের অনেকগুলি কাজ থাকে এবং ৩ ৪ ৫ ইত্যাদি এটির এক্সিকিউশন সময় হয় তবে ২০ ১০০ ১০০ এর মধ্যে একটি কার্যকর হবে স্পষ্টতই ফ্রেমের আকারটি এখানে কমপক্ষে ২০ এর বড় হওয়া দরকার এবং ফ্রেমের সংখ্যাও কম হয়ে যাবে কেবল আমরা বলতে পারি যে প্রধান চক্রটি ফ্রেমের সংখ্যা ১০০ হয়ে যাবে এবং এটিই কেবল নয় যে সময়সীমার সীমাবদ্ধতাও লঙ্ঘিত করবে প্রধান এক্সিকিউশন সময় সহ যখন আমাদের একটি বড় টাস্ক থাকে তখন আমরা কীভাবে তা পেতে পারি সেটি নিয়ে আলোচনা করব আমাদের প্রোগ্রামটিকে আবার লিখতে হবে এবং আমাদের এই টাস্কটিকে ছোট ছোট কাজের মধ্যে ভাগ করতে হবে আমরা ধরে নিই যে আমরা এটি ১০ টি ভাগে বিভক্ত করি এবং তারপরে সম্ভাব্য ছোট টাস্কের আকারটি স্থির করি আমাদের এই টাস্কটি ২ টি ভাগে বিভক্ত হওয়া দরকার এবং স্পষ্টতই টাস্কের সমাপ্তি অবশ্যই নিশ্চিত করা উচিত ধরে নেওয়া যাক যে আমরা T1 কে T1 a এবং T1 b হিসাবে তৈরি করেছি T1 a এর শেষে এটি অবশ্যই একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থার সাথে সিস্টেম ত্যাগ করবে এমনকি যদি অন্যান্য কাজগুলি তারা কার্যকর করে তবে তাদের T1 b এর মতো অসামঞ্জস্যপূর্ণ মান পাওয়া উচিত নয় যখনই আমরা সত্যিকারের কোনও সম্ভাব্য ফ্রেম আকার পাই না তখন আমাদের দীর্ঘায়িত সময়ের সাথে কার্যগুলি বিভক্ত করতে হয় আমরা সে সম্পর্কে বিশদে যাব না এখানে ইঙ্গিতটি দেওয়া হয়েছে এবং এর ভিত্তিতে ফ্রেমের আকারে আবার কাজ করা সত্যিই খুব কঠিন হবে না এবং এরপর দেখবো যদি সম্ভবপর শিডিউল বিকাশ করা যায় যেমন আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি পুনরাবৃত্তি প্রক্রিয়া কখনও কখনও আমরা যে সঠিক ফ্রেম আকারটি ব্যবহার করতে পারি তা পাই না এবং সেই ক্ষেত্রে আমাদের কার্যগুলি পুনর্গঠন করতে হবে এবং সম্ভাব্য ফ্রেমের আকার খুঁজে বের করতে হবে আমরা এখানে এই চক্রাকার সময়সূচী সমাপ্ত করছি প্রধান বিষয়টি হল এটি একটি সাধারণ এবং দক্ষ টাস্ক শিডিয়ুলার এক্সিকিউটিভ প্রোগ্রামটি খুব ছোট কেবল শিডিউল টেবিলের সাথে এটাকে দেখা দরকার এবং প্রতিবার এটি বাধা পেলে ফ্রেমটি শিডিউল টেবিলে উপস্থিত টাস্কটি চালায় এটি একটি টেবিল চালিত শিডিয়ুলারের চেয়েও বেশি কার্যকর কারণ বারবার টাইমার সেট করা এখানে প্রয়োজন হয় না টাইমারটি কেবল আরম্ভের সময় সেট করা থাকে সাইক্লিক শিডিয়ুলারের জন্য নেতিবাচক পয়েন্টগুলি নিম্নরূপ প্রথম বিষয়ে সময়সূচীটি বিকাশ করা হয় যখন কাজের সংখ্যাটি সামান্য একটি তুচ্ছ অ্যাপ্লিকেশনের মতো বড় হয়ে যায় যেখানে আমাদের কাজগুলির সংখ্যাটি ১০ বা ১৫ হয় তারপরে ম্যানুয়ালি সমস্ত প্রধান চক্র বিকাশকারীকে লক্ষ্য করা হয় প্রার্থী ফ্রেমের চক্রগুলি সন্ধান করা হয় এবং তারপরে প্রতিটি প্রতিবন্ধকতা যাচাই করার চেষ্টা করা হয় এবং এটি পুনরাবৃত্তি হয় কাজের সংখ্যা বাড়ার সাথে সাথে ডিজাইনারের ফ্রেমের আকার খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে উঠতে পারে যা এই শিডিয়ুলারের সমস্যাগুলির মধ্যে একটি দ্বিতীয়টি হল আমাদের যদি কোনও নতুন ডিভাইস অন্তর্ভুক্ত করতে হয় তাই কোনও একটি কার্য সম্পাদনের সময়টি দীর্ঘতর হয়ে ওঠে তবে এটি পরিবর্তন করা এবং রক্ষণাবেক্ষণ করা শক্ত এই ক্ষেত্রে আমরা পুরোপুরি শিডিউলটি পুনঃনির্মাণ করেছি এটি নয় যে আমরা সেই কাজটির জন্য শিডিউলটি পরিবর্তন করি যা আমাদের পুরো শিডিউলটির জন্য পুনরায় কাজ করতে হবে এগুলি তুচ্ছ কারণ যদি কোন কারণে কোন টাস্ক সিস্টেমটিকে সঠিক অবস্থায় নিয়ে যাওয়ার থেকে বেশি সময় নেয় তাহলে সেই সিস্টেমটিকে ব্যর্থ বলা যেতে পারে এছাড়াও অনেক অ্যাপ্লিকেশনগুলিতে স্পোরেডিক এবং এপিরিওডিক কাজ রয়েছে এমন কোনও স্পষ্ট উপায় নেই যার মাধ্যমে আমরা স্পোরেডিক এবং এপিরিওডিক কার্য পরিচালনা করতে পারি এগুলি সাইক্লিং শিডিয়ুলারের দুর্বল বৈশিষ্ট্য আমাদের অবশ্যই এটি মনে রাখতে হবে Refer Slide Time 1523 আমরা যদি আরও পরিশীলিত শিডিয়ুলারে লক্ষ্য করি তাহলে দেখবো ক্লক চালিত শিডিয়ুলারগুলি সহজ সাধারণ অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় তবে অ্যাপ্লিকেশনগুলি আরও পরিশীলিত হওয়ার সাথে সাথে ইভেন্ট চালিত শিডিয়ুলার স্থাপন করতে হয় ইভেন্ট চালিত শিডিয়ুলারের প্রধান শ্রেণি এবং সমস্যাগুলি পরিচালনা করা দরকার ক্লক চালিত শিডিয়ুলারের তুলনায় এগুলি আরও দক্ষ এর অর্থ হল কোনও প্রদত্ত টাস্ক সেটটির জন্য এমনকি যদি একটি ক্লক চালিত শিডিয়ুলার সময়সূচী না খুঁজে পায় তবে সহজেই তা কার্যকর করা যায় ইভেন্ট চালিত সময়সূচী ব্যবহার করে সম্ভাব্য সময়সূচী পাওয়া যায় এগুলি আরও দক্ষ এটি স্পোরেডিক এবং এপিরিওডিক কাজগুলি পরিচালনা করতে পারে এবং স্বাভাবিকভাবে এগুলি আরও জটিল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় তবে এগুলি সময়সূচীর কোড আকার এবং শিডিয়ুলারের সম্পাদনের সময় উভয় ক্ষেত্রে ক্লক চালিত শিডিয়ুলারের মতো দক্ষ নয় তবে ইভেন্ট চালিত সময়সূচীগুলির জন্য নির্ধারিত পয়েন্টগুলিকে বিবেচনা করা হয় যে শিডিয়ুলিং পয়েন্টটি একটি খুব মৌলিক ধারণা শিডিউলিং পয়েন্টটি সেই সময় টাস্ক শিডিয়ুলার সক্রিয় করে চালানো শুরু করে এবং সিদ্ধান্ত নেয় যে কোন কাজটি প্রেরণ করা হবে বা পরবর্তীতে সম্পাদন শুরু করা হবে ইভেন্ট চালিত সময়সূচী পয়েন্টগুলি উদ্বেগের সাথে রয়েছে সেখানে দুটি সময়সূচী রয়েছে দুটি ধরণের শিডিয়ুলিং পয়েন্ট রয়েছে তার একটি হল কার্য সমাপ্তি যখনই কোনও কাজ চলে এবং শিডিয়ুলারের সেই অংশটি সম্পূর্ণ করে যা একটি সময়সূচী পয়েন্টকে সংজ্ঞায়িত করে শিডিয়ুলারটি চলতে শুরু করে এবং পরবর্তীটি কোন কাজটি চালানো হবে তা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে অন্য ধরনের সময়সূচী হল আগমনের ঘটনা যখন কোনও কার্য উপস্থিত হয় আমরা জানি যে কার্যটি একটি বাধার কারণে এসেছিল এটি এসেছিলো একটি পর্যায়ক্রমিক টাস্কের একটি বিঘ্নের কারণে পর্যায়ক্রমিক টাইমার বিঘ্নিত হয়েছিল বোলে এসেছিলো প্রতিটি সময় পর্যায়ক্রমে বিরতি ঘটে সেই কাজটির সাথে সম্পর্কিত দৃষ্টান্ত দেখা দেয় কাজটি মুক্তি পায় বা এটি কার্যকর করার জন্য প্রস্তুত হয় একটি কাজ যে কোনও কাজের প্রতিটি ঘটনার আগমন সময়সূচীকে সংজ্ঞায়িত করে কাজটি আসার সাথে সাথে শিডিউল কোডটি চলতে শুরু করে এবং এটি পরীক্ষা নিরীক্ষার কাজটি ইতিমধ্যে সম্পাদনকারী টাস্কটির দ্বারা কার্যকর করা দরকার কিনা তা পরীক্ষা করে ইভেন্ট চালিত শিডিয়ুলারগুলিকে প্রী এমটিভ শিডিউলার হিসাবেও ডাকা হয় কারণ যখনই কোনও কাজ উপস্থিত হয় এবং এর উচ্চতর অগ্রাধিকার থাকে তখন ইতিমধ্যে কার্যকর করা কার্যটি খালি করা দরকার হয়ে পড়ে সবচেয়ে সহজ ইভেন্ট চালিত শিডিয়ুলারের নাম ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শিডিয়ুলার এটি থেকে আমরা ইতিমধ্যে আমাদের প্রাথমিক স্তরের অপারেটিং সিস্টেম কোর্সে পরিচিত হয়ে উঠতে পেরেছি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শিডিয়ুলার এমনকি নন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে একটি জনপ্রিয় শিডিয়ুলার আমাদের পর্যায়ক্রমিক পিরিওডিক এপিওরিওডিক এবং স্পোরেডিক কার্যগুলির মিশ্রণ রয়েছে সাময়িক কাজগুলি অগ্রভাগে সঞ্চালিত হয় যার অর্থ ব্যাকগ্রাউন্ড কার্যগুলির তুলনায় তাদের উচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে যখনই অগ্রভাগের কাজগুলি অস্তিত্বহীন থাকে পটভূমি টাস্কগুলি চলতে শুরু করে এবং একটি রিয়েল টাইম পরিস্থিতিতে রিয়েল টাইম ডেডলাইনযুক্ত সমস্ত কাজগুলি অগ্রভাগের কাজ হিসাবে চালিত হয় এগুলি পর্যায়ক্রমিক কাজ যাদের সময়সীমা এখানে দেখানো হয়েছে উদাহরণ স্বরূপ এখানে লাইনটি বিন্দুকে সংজ্ঞায়িত করে যেখানে পর্যায়ক্রমিক কার্য রিয়েলটাইম পর্যায়ক্রমিক টাস্ক পুনরাবৃত্তি করে এবং যেহেতু এটিই আসল সময় কাজ তাই এই কাজটি অগ্রভাগে হয়ে থাকে এটি অন্যান্য সমস্ত ব্যাকগ্রাউন্ড কাজগুলি স্থানচ্যুত করে চলতে শুরু করে এটি শেষ হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কাজগুলি চলমান শুরু হয় এবং আবার পর্যায়ক্রমিক টাইমার বিঘ্নিত হওয়ার সাথে সাথে পর্যায়ক্রমিক কাজটি আবার শুরু হয়ে যায় উপস্থিত হয় বা প্রস্তুত হয়ে যায় প্রস্তুত হওয়ার সাথে সাথে এটি চলতে শুরু করে এটি পর্যায়ক্রমিক কার্যের প্রথম উদাহরণ এবং এটি ব্যাকগ্রাউন্ড টাস্কটি চালানো শুরু করার সাথে সাথে অপেক্ষা করতে থাকে এই পর্যায় শেষ হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড টাস্কটি চলমান হয় যতক্ষণ না পর্যায়ক্রমিক টাইমার বিঘ্ন ঘটে পর্যায়ক্রমিক কার্যের দ্বিতীয় ঘটনা ঘটে চলমান শুরু হয় এবং এটি সম্পূর্ণ হয় তবেই অন্যান্য এপিওরিওডিক এবং স্পোরেডিক কাজগুলি চলতে শুরু করে এটি একটি সাধারণ সময়সূচী যেখানে দীর্ঘকালীন কোনও পূর্ববর্তী কাজ এটি চালিত হয় এবং আরও জটিল ক্ষেত্রে একাধিক প্রকারের অগ্রভাগের টাস্ক থাকতে পারে সেক্ষেত্রে শিডিয়ুলারের সর্বোচ্চ অগ্রাধিকার বিশিষ্ট কাজটি বেছে নেয় এবং কেবলমাত্র যখন অগ্রভাগের কাজগুলি উপস্থিত না থাকে তবে ব্যাকগ্রাউন্ড টাস্কটি চালু হয় এটি একটি সাধারণ শিডিয়ুলার যার ভিত্তিতে আমরা কোন সমস্যার সমধান করব সমস্যাগুলি সমাধান করার আগে একটি গাণিতিক অভিব্যক্তি নিয়ে আলোচনা করা যাক যদি TB ব্যাকগ্রাউন্ড টাস্ক হয় এবং প্রসেসিংয়ের সময় eB হয় এখানে ব্যাকগ্রাউন্ড টাস্কের সময়সীমা থাকা বিবেচনা করা হয় না এখানে কার্যকর সময় দ্বারা ব্যাকগ্রাউন্ড নির্দেশ করা হয় অগ্রভাগের টাস্কটি p1 হয় যখন এর এক্সিকিউশন সময় e1 হয় এবং আমাদের অগ্রভাগের টাস্কগুলির একটি সেট রয়েছে যা ei দ্বারা নির্বাহের সময় এবং pi দ্বারা পিরিয়ড নির্দেশ করে সেক্ষেত্রে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড টাস্কটি কতক্ষণে শেষ করতে পারে eB হল ব্যাকগ্রাউন্ড টাস্কের নির্বাহের সময় এবং প্রতিবার টাস্ক ei ti কার্যকর করা শুরু করলে এটি ei এর জন্য চলবে এবং প্রতিটি pi ইউনিটগুলির মধ্যে টাস্ক ti কার্যকর করা হবে ei এর জন্য চলমান সময়ের ভগ্নাংশটি হল যদি আমরা এইরকম সমস্ত পর্যায়ক্রমিক কাজগুলি বিবেচনা করি তবে আমরা লিখতে পারি অবশিষ্ট সময়টির ভগ্নাংশটি ব্যাকগ্রাউন্ড টাস্কটি চালানোর জন্য দেওয়া হয় তা হল এবং তারপর ব্যাকগ্রাউন্ড টাস্কের সমাপ্তির সময় হিসাবে প্রকাশ করা যেতে পারে যেখানে eB হল ব্যাকগ্রাউন্ড টাস্কের সম্পাদনের সময় নিম্নলিখিতটি একটি সহজ ক্ষেত্রে রয়েছে যেখানে কেবলমাত্র একটি আসল সময় কাজ থাকে যা পর্যায়ক্রমিক হয় চালিত হওয়ার কার্যকর হওয়ার সময় ৫০ সময়কাল ১০০ এবং সময়সীমা ১০০ স্লাইড সময়ে ২৫৪১ p1 e1 হওয়া উচিত এখানে চালিত হওয়ার কার্যকর সময় ৫০ সময়কাল ১০০ এবং সময়সীমা ১০০ এবং ব্যাকগ্রাউন্ড টাস্ক হিসাবে এক্সিকিউশন সময় ১০২০ মিলিসেকেন্ড হয় এখানে মূল প্রশ্নটি ব্যাকগ্রাউন্ড টাস্কের সমাপ্তির সময় সম্পর্কে এর সমাধান হল প্রতিবারের অগ্রভাগের টাস্কটি চললে এটি ৫০ মিলিসেকেন্ডে চালিত হয় এবং এটি প্রতি ১০০ মিলিসেকেন্ডে একবার চলে বাকী ৫০ মিলিসেকেন্ডের ব্যাকগ্রাউন্ড টাস্কটি চালানোর জন্য উপলব্ধ হয় অগ্রভাগের কারণে ব্যবহারের পরিমাণ হল ৫০১০০ বা ০৫ আমরা এটি ১০ ২০ বাই ৫০ বাই 100 যা একটি এক্সপ্রেশনে ২০৪০ মিলিসেকেন্ডে প্রতিস্থাপন করতে পারি ব্যাকগ্রাউন্ড টাস্কটি ২০৪০ মিলিসেকেন্ডে শেষ হবে অগ্রভাগের ব্যাকগ্রাউন্ড শিডিয়ুলার খুব সাধারণ শিডিয়ুলার এমনকি প্রথম পর্যায়ের অপারেটিং সিস্টেম কোর্সেও আমরা কভার করেছি কারণ এটি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলির জন্য প্রাসঙ্গিকতা রয়েছে তবে আমরা এটির উপর খুব বেশি আলোচনা করব না আমরা পরবর্তী বক্তৃতায় আরও পরিশীলিত শিডিয়ুলার রেট মনোটোনিক শিডিয়ুলার এবং প্রাথমিকতম সময়সীমার প্রথম শিডিয়ুলারের দিকে মনোনিবেশ করবো এখন এই বক্তৃতার জন্য আমরা এখানে থামব